সকলকে স্বাগত জানাই তৃতীয় সপ্তাহের চতুর্থ মডিউলে এই মডিউলে আমরা আঙ্গুলের গতিবিধি নিয়ে আলোচনা করব এখনো পর্যন্ত আমরা হাতের অবস্থান এবং অঙ্গভঙ্গি নিয়ে আলোচনা করেছি কথা বলার সময় হাতের আঙ্গুলগুলি যেমন কি বুড়ো আঙ্গুল এবং অন্য প্রত্যেকটি আঙ্গুল স্বয়ংক্রিয়ভাবে আমাদের আবেগ এবং মানসিকতার ইঙ্গিত করে Joe Navarro তার বিখ্যাত বই What Everybody is Saying উল্লেখ করেছেন বিভিন্ন ভাষা শিক্ষার সত্বেও আমাদের মস্তিষ্ক হাত এবং আঙ্গুলের অবস্থান এবং গতিবিধি মাধ্যমে বেশি ভালো ভাবে কোন কথোপকথনের তাৎপর্য বুঝতে পারে আমাদের বুড়ো আঙ্গুল সব সময় উচ্চতর ভাবনার প্রকাশ করে বুড়ো আঙ্গুলের থাম্বস আপ ইঙ্গিত খুবই বিখ্যাত এই ধরনের ইঙ্গিত বিভিন্ন সাংস্কৃতিক স্তরে বিভিন্ন রকমের অর্থ বহন করে বুড়ো আঙ্গুলের বিভিন্ন ইঙ্গিত সাধারণত আধিপত্য প্রভাবশালী প্রদর্শন করে বুড়ো আঙ্গুলের Thumbs up ইঙ্গিত সাধারণত এইটা বোঝায় যে কাজটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেছে এই ধরনের অঙ্গভঙ্গি বিভিন্ন সাংস্কৃতিক স্তরে বিভিন্ন ধরনের অর্থ বহন করে জাপানি সভ্যতায় মুষ্টিবদ্ধ হাত সাধারণত ভালো কিছু বোঝাতে ব্যবহার করা হয় অন্যদিকে আরবিয়ান দেশে মুষ্টিবদ্ধ হাত অপমানের পরিচয় দেয় অস্ট্রেলিয়া এবং গ্রিস দেশে এই ধরনের অঙ্গভঙ্গি অপমানের পরিচয় দেয় বুড়ো আঙ্গুল মাধ্যমে সাধারণত বাচ্চাদের গননা শেখা হয় বিভিন্ন সাংস্কৃতিক স্তরে এর তাৎপর্য বিভিন্ন রকমের মুষ্টি বদ্ধ অবস্থায় বুড়ো আঙ্গুলের অবস্থান সাধারণত উদ্বেগ পরিচয় দেয় কোন মানুষ যদি বুড়ো আঙ্গুল মুষ্টিবদ্ধ করে রেখে কিছুটা স্বস্তি বোধ করে কেনাবেচার ক্ষেত্রে কথা বলার সময় সাধারণত মুষ্টিবদ্ধ হাত থেকে বুড়ো আঙ্গুলটি বার করে কথা বলা উচিত তাহলে কথোপকথন ভালোর দিকে অগ্রসর হয় মুষ্টিবদ্ধ হাত রেখে নিজের আঙুলের প্রসারিত করে মানুষ তার কথার প্রাধান্য এবং দৃঢ়তা প্রকাশ করে ছবিটিতে উইনস্টন চার্চিল এই ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করেছেন Winston Churchill যুরিচ বার্তা দেওয়ার সময় এই ধরনের আঙ্গুলের প্রদর্শন করে তার দৃঢ়তা এবং অনুকুলতার পরিচয় দিয়েছেন চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানে একটি বিশেষ ধরনের অঙ্গভঙ্গি লক্ষ্য করা যায় কোটের পকেটে থেকে সামান্য ভাবে নিজের বুড়ো আঙ্গুলের প্রদর্শন করা এর তাৎপর্য হলো যে মানুষটি অন্য মানুষের ওপরে প্রভাবশালী এবং সে অন্য মানুষের উপরে হুকুম চালাতে সক্ষম সম ধরনের আচরণ পেছনের পকেটেও বুড়ো আঙ্গুলের প্রদর্শন করে দেখানো যায় সাধারণত অফিসের বস যখন তার কর্মচারী দের বিভিন্ন কাজ সমীক্ষা করেন তখন তিনি এই ধরনের আচরণ প্রদর্শন করে অফিসে বসের মত যারা প্রভাবশালী তারাও সাধারণত এ ধরনের আচরণ দেখিয়ে থাকেন পেশউল্লেখ করেছেন এ ধরনের আচরণ প্রিন্স চার্লসের দৈনন্দিন আচরণের মধ্যে অন্যতম তিনি আচরণের মাধ্যমে অন্যের সামনে নিজেকে সবসময় উচ্চতর দেখাতে পছন্দ করতেন আরেক ধরনের আচরণ হলো হাত গুটিয়ে বুড়ো আঙ্গুল ঊর্ধ্বমুখী করে রাখা এই ধরনের আচরণের মাধ্যমে দুইটি মানসিকতার পরিচয় পাওয়া যায় একটি হল নিজেকে অন্যের সামনে প্রভাবশালী করে তোলা এবং দ্বিতীয়টি হলো নিজের প্রতিকূল মানসিকতার পরিচয় দেওয়া এর মাধ্যমে মানুষ এবং অন্য মানুষের মধ্যে একটি ব্যবধান সৃষ্টি করতে চায় মানুষ দাঁড়িয়ে থেকে বা বসে থেকে এই ধরনের আচরণ প্রদর্শন করে মানুষ বসে থাকে সাধারণত অলস ভাবে এ ধরনের আচরণ দেখিয়ে থাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় মানুষ তর্জনী এবং বুড়ো আঙ্গুল সাহায্যে এই ধরনের আচরণ দেখালে অন্য লোকেরা এটিকে পয়সার লোভ হিসাবে প্রতিকূল মানসিকতার ইঙ্গিত করে এই ধরনের মানসিকতা সার্বজনীন ক্ষেত্রে একদমই উপযুক্ত নয় আরেকটি খুব সাধারন অঙ্গভঙ্গি হলো বুড়ো আঙ্গুল এবং অন্য আঙ্গুলের সেই অবস্থান যার দ্বারা কোন জিনিসের সঠিকতা এবং নির্ভুলতা বোঝা যায় এই ধরনের অবস্থান সাধারণত দুই আঙ্গুল সংযোগে ঊর্ধ্বমুখী করা এই ধরনের আচরণের কিছুটা ব্যতিক্রম ব্যবহার আজকের নেতাদের খুবই প্রিয় এই ধরনের ব্যতিক্রম আচরণ বলতে বোঝায় হাত এবং আঙ্গুল কে নরম ভাবে ভাঁজ করা যদিও এই ধরনের আচরণ পূর্ব আচরণের সাথে সমান তবুও এই নরম ভাবটি সঠিকতা এবং লক্ষ্যভিত্তিক সুনির্দিষ্ট তথ্য প্রদান করে এই ধরনের অঙ্গভঙ্গির সামান্য ব্যতিক্রম আমাদের সাহায্য করে কোন তথ্যের তাৎপর্য সহজভাবে অন্যকে বুঝাতে আঙ্গুলের ভাঁজ করা যদি একটু নরম ভাবে করা হয় তাহলে তা কখনোই কঠোর ভঙ্গির প্রকাশ করে না বুড়ো আঙুল এবং অন্য আঙ্গুলের অঙ্গভঙ্গি মাধ্যমে আমরা কোন জিনিসের সঠিকতা অন্যকে বুঝিয়ে দিয়ে থাকি বিভিন্ন দেশে এর ব্যবহার বিভিন্ন USA এর মানে হলো সঠিক জাপানে এর অর্থ হলো পয়সা ফ্রান্সে এর অর্থ হল শুন্যইউরোপিয়ান দেশে এর অর্থ খুবই অশ্লীল রাশিয়া ব্রাজিল তুর্কি দেশে এই ধরনের আচরণকে খুবই অশ্লীলভাবে গণ্য করা হয় তাই বলা হয় যদিও হাতের আঙ্গুলের অঙ্গভঙ্গি সাধারণত সব দেশে এবং সব ক্ষেত্রে সমান তবুও সাংস্কৃতিক ক্ষেত্রে এর অর্থ বিভিন্ন ধরনের এই ভিডিওটিতে হাত এবং আঙ্গুলের বিভিন্ন অঙ্গভঙ্গির বিবরণ দেওয়া হয়েছে হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে অনেক কিছু বোঝানো যায় কেউ যদি হাত মুঠো করে তারা আঙ্গুলগুলি ভেতরের দিকে করে রাখে তার দ্বারা তার ইচ্ছাশক্তির পরিচয় পাওয়া যায় ইচ্ছাশক্তির সাথে সাথে ও তার দৃঢ়তা হীনতা পরিচয় পাওয়া যায় তাই এই ধরনের অঙ্গভঙ্গি কে খুব নরম ভাবে প্রকাশ করলে অন্যরা সেটিকে সহজভাবে নিতে সক্ষম হয় আরেকটি খুব সাধারন আচরণ হলো ফিস্ট বাম্প পাঁচটি আঙ্গুল একসাথে দেখিয়ে হাই ফাইভ ভঙ্গি প্রকাশ করা 2008 সালে প্রেসিডেন্ট ওবামা এই ধরনের আচরণের প্রথম প্রদর্শন করেন তার স্ত্রী মিশেল প্রতি সেই থেকে এটি খুবই বিখ্যাত হয়ে যায় এই বিশেষ আচরণটি সকলের প্রতি সমান ভাবনার পরিচয় দেয় এই ধরনের অঙ্গভঙ্গি খেলোয়াড়দের ক্ষেত্রেও দেখা যায় 1970 সালে ফ্রেড কার্টার এই ধরনের অঙ্গভঙ্গির পরিচয় দিয়েছিলেন এই ছবিটিতে প্রেসিডেন্ট বারাক ওবামার এই বিশেষ অঙ্গভঙ্গির পরিচয় পাওয়া যায় আরেকটি খুব সাধারণ অঙ্গভঙ্গির পরিচয় হলো কাউকে আঙুল দিয়ে চিহ্নিত করা কারো সাথে কথা বলার সময় তার দিকে আঙুল দেখিয়ে কথা বলা নম্র স্বভাবের পরিচয় দেয় না যখন কোন মানুষ অন্য মানুষের প্রতি প্রচন্ড রেগে যায় বা দুঃখিত প্রকাশ করে তখনই সে তার এই আবেগ অন্য মানুষদের প্রতি আঙুল দেখিয়ে বোঝায় এর দ্বারা সে বোঝাতে চায় যে সে অন্য মানুষটির এই আচরণে খুবই অপমানিত এবং আহত কিছু ক্ষেত্রে এই ধরনের আচরণ মানুষের প্রভাবশালী হওয়ার পরিচয় দেয় আঙ্গুল দিয়ে কোন মানুষকে চিহ্নিত করে কথা বলা একটি অপমানজনক ব্যবহারের ইঙ্গিত করে যদি কোনো মানুষের দিকে চিহ্নিত করে কথা বলার প্রয়োজন হয় সে ক্ষেত্রে একটি আঙুল দেখিয়ে মানুষটিকে চিহ্নিত না করে সম্পূর্ণ হাত ব্যবহার করে তাকে সম্বোধন করা উচিত কিছু ক্ষেত্রে দেখা গেছে মানুষ কথা বলার সময় শূন্যতায় বাতাসের দিকে আঙ্গুল করে কিছু লেখার চেষ্টা করে এই ধরনের অঙ্গভঙ্গি মানুষের আত্মবিশ্বাসের এবং প্রভাবশালী হওয়ার পরিচয় দেয় সাধারণত এ ধরনের ব্যবহার রাজনৈতিক নেতা সামাজিক অধিনায়ক এবং ধর্মীয় গুরু দের ক্ষেত্রে দেখা যায় কথা বলার সময় দুই হাত মুষ্টি করে সামনে দুটি আঙ্গুল জুড়ে কারো দিকে ইঙ্গিত করা খুবই বিরক্তিকর ব্যাপার কারন সামনের মানুষটি এটিকে নিম্নস্তরের মানসিকতা হিসেবে নেয় এবং মনে করে যে অন্য মানুষটি তাকে তার প্রয়োজনে ব্যবহার করছে আরেকটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গ ভঙ্গি হল আঙ্গুল ভাজ করে চিহ্নিত করা যে মানুষের দিকে দেখি এটি করা হয় সেটি তাঁর কাছে খুবই ভয়ঙ্কর হয়ে যায় যদি এই ধরনের অঙ্গভঙ্গি কোনো আলোচনার ক্ষেত্রে ব্যবহার করার প্রয়োজন হয় তখন একটি আঙ্গুল ভাজ না করে একসাথে অনেকগুলো আঙ্গুল ভাজ করে এই ধরনের ঝুঁকি মারার ইঙ্গিত করলে সামনের মানুষটি সহজে গ্রহণ করতে সক্ষম হয় হাতের আঙ্গুলের ডগা খুবই অনুভব প্রবণ আমরা যখন খুব চিন্তিত অথবা ম্রিয়মান হয়ে যাই তখন সাধারণত আমরা আঙ্গুলের ডগা দিয়ে সামনের কিছু জিনিস ছুঁয়ে নিজেকে আশ্বস্ত করি আঙ্গুল দিয়ে ক্রমশ টোকা মারা সাধারণত আমাদের উদ্বেগ অনিশ্চয়তা এবং ম্রিয়মাণ পরিচয় দেয় এ ধরনের আচরণ কোনটাই খুব অনুকূল আচরণ নয় অন্যদিকে আমরা যদি আমাদের আংগুল গুলিকে কোন কাজে ব্যস্ত রাখি তাহলে আমরা লক্ষ্য করে দেখি যে আমরা কোন পরিস্থিতিতে খুব ভালো নির্ণয় নিতে সক্ষম হচ্ছি এই ধরনের আচরণ সাধারণত বিক্রিয়কের ক্ষেত্রে প্রায় লক্ষ্য করা যায় এটা লক্ষ্য করার বিষয় হলো যখন কেউ বিক্রয়ক সাথে কথা বলে সেই সময় বিক্রিয়ক কায়দা করে মানুষটির হাতে কিছু না কিছু বস্তু ধরিয়ে দেয় এবং যার ফলে কথা বলার সময় সে মানুষটির সম্পূর্ণ ধ্যান নিজের দিকে করতে সক্ষম হয় কথা বলার সময় যদি হাত বা আঙ্গুল মুখের সামনে রাখা হয় তাহলে সেটিকে প্রতিকূল মানসিকতার অভিব্যক্তি হিসেবে নেয়া হয় ঠিক সেইভাবে ডেসমন্ড মরিস তার গবেষণায় উল্লেখ করেছেন মানুষ কথা বলার সময় যদি কখনো মিথ্যে কথা বলে তাহলে সেটি তার ঘাড় এবং মুখের আচরণ থেকে বোঝা যায় যেমন কি অযথা এসে তার ঘাড় চুলকাতে থাকে এবং যার ফলে সে তার ঘাড়ে আচর কেটে বসে এমনকি যে শার্ট পড়ে থাকে সেটিও ঘাড়ের কাছে কিছুটা ওলট পালট হয়ে যায় এই ধরনের আচরণ মানুষ তখনই প্রকৃষ্ট করে যখন সে তার কোন বিষয়ে নিশ্চিত থাকে না যদি কখনো এই ধরনের আচরণ লক্ষ্য করা যায় তখন সেই মুহুর্তে সে মানুষটিকে পুনরায় তাঁর কথা রাখার জন্য বলা উচিত তার মাধ্যমে সঠিক এবং ভুলের নির্ণয় নেওয়া যেতে পারে এ ধরনের আচরণ মানুষের ব্যক্তিত্বকে অন্যদের সামনে খুব খারাপভাবে প্রকৃষ্ট করে সাধারণত মানুষ কথা বলার সময় হয়তো সহমর্মিতা দেখাতে গিয়ে অন্য মানুষের ভাবনার সাথে একমত হয়ে সহমত দেখালেও তার ঘাড়ের কাছে চুলকানোর স্বভাব দেখে বোঝা যায় যে সে কখনো সত্যি কথা বলছে না কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষ মুখের মধ্যে আঙ্গুল রেখে বাচ্চাদের মত ব্যবহার করে এর দ্বারা মানুষের মিথ্যা চরিত্রের এবং এড়িয়ে চলার ব্যক্তিত্বের প্রকাশ পায় তাই এই ধরনের ব্যবহার লক্ষ্য করলে নিজেকে শান্ত রেখে অন্য মানুষের গতিবিধি লক্ষ্য করা উচিত কিছু অঙ্গভঙ্গি সাধারণত সর্বজনীনভাবে বা কিছু বিশেষ দেশে অগ্রাহ্য ছবিটিতে প্রথম ইঙ্গিত দানবিক চরিত্রের পরিচয় দেয় অন্যদিকে দ্বিতীয় ধরনের আচরণ ইতালির মতো দেশে খুবই অপমানজনক এমনকি মানুষের জেল পর্যন্ত হতে পারে তৃতীয় ছবিটি খুবই সরল এবং সাধারণ হলেও অধিকাংশ দেশেই অপমানজনক ফিলিপিনস দেশে এ ধরনের আচরণ সাধারণত কুকুরদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের আঙ্গুলের ভঙ্গি বিভিন্ন নির্দেশ দিয়ে থাকে আঙুল জোড়া করে রাখলে সেটি আশার প্রকাশ করে অন্যদিকে আঙ্গুলের নখ প্রতিকূলতার পরিচয় দেয় মুষ্টিবদ্ধ আঙ্গুল বা টোকা মারা আঙ্গুল মানুষের উদ্বেগ চিন্তা এবং নিরাশার পরিচয় দেয় সাধারণত এই ধরনের আঙ্গুলের অঙ্গভঙ্গি ব্যবহার করা উচিত নয় এই ভিডিওটিতে আঙ্গুলের বিভিন্ন অঙ্গ ভঙ্গি এবং তার বিভিন্ন অর্থ ব্যাখ্যা করা হয়েছে হাতের অঙ্গভঙ্গি কে সাধারণত রহস্য মূলক এবং অশুভ হিসেবে গণ্য করা হয় এই ধরনের হাতের অঙ্গভঙ্গি সাধারণত রহস্যজনক সার্বজনীন ক্ষেত্রে মানুষ সাধারণত এর অর্থ সহজে বুঝতে পারে না যদি আমরা কোন হাতের চিহ্ন দেখে তার অর্থ বুঝতে পারি তাহলে সেই চিহ্ন সাথে জড়িত বিভিন্ন তথ্য সহজে বোঝা যেতে পারে এই চিহ্নটি দেখে মানুষ এটা বুঝতে পারে যে এটি হলো শান্তির প্রতীক অন্যদিকে কিছু মানুষ এটিকে জয়ের প্রতীক হিসেবে মেনে চলে হিব্রুতে এই চিহ্নের অর্থ হলো নখ সংকেত বার্তার ক্ষেত্রে নখ হল একটি বিখ্যাত সংকেত এই ছবিটিতে যে ধরনের চিহ্ন দেখা গেছে সেটি শান্তির প্রতীক এর মতো দেখতে হলেও সেটি শান্তির প্রতীক নয় এটি অনেকটা পাখির পায়ের মতো এই চিহ্নটি যদি শরীরের থেকে কিছুটা দূরে প্রকাশ করা হয় তাহলে সেটি বিশ্বাস প্রতীক হয় না হলে সেটি প্ররোচনার সংকেত করে মধ্য দিয়ে কাউকে চিহ্নিত করা খুবই খারাপ সংকেত দিয়ে থাকে মানুষের মুখ হাতের মাধ্যমে ঢেকে রাখা খুবই প্রতিকূলতার পরিচয় দেয় ঠিক সেইভাবে নাক স্পর্শ করা বা নাক ঘষা সাধারণত মানুষ মিথ্যে বলার সময় বা রাগ করার সময় প্রকাশ করে এই ধরনের আচরণ কখনোই মানুষের অনুকূল স্বভাবের পরিচয় দেয় না বিশেষজ্ঞরা এবং বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন যে যখন মানুষ মিথ্যা কথা বলে তখন তার শরীরে কিছু রাসায়নিক পদার্থের সৃষ্টি হয় যার ফলে নাকের ভেতরের কোষ ফুলে ওঠে এবং মানুষ যার ফলে নাক ঘষতে থাকে মানুষ যখন কোন চাপের মধ্যে থাকে তখন সে এই ধরনের ভাব দেখিয়ে থাকে মানুষ যখন কোন কিছুর মূল্যায়ন করে তখন সাধারণত সে তার হাত বন্ধ করে থুতনির উপরে রেখে বা গালের ওপর নিজের তর্জনী আংগুল ঊর্ধ্বমুখী করে রেখে তার এই ভাবনার প্রকাশ করে মানুষ যখন কোন কিছু জিনিসের প্রতি ধ্যান দিতে না চায় তখন সে তার হাতের এবং আঙ্গুলের অবস্থান পরিবর্তন করে মানুষের মধ্যমা আঙ্গুলের অবস্থান থেকে বোঝা যায় যে মানুষটি অন্য মানুষের ব্যাপারে জানতে ইচ্ছুক কিনা হাত এবং মাথার অবস্থান থেকে বোঝা যায় যে মানুষটি মিথ্যা কথা বলছে না প্রতারণা করছে হাত এবং মুখ অঙ্গভঙ্গি থেকে বোঝা যায় যে মানুষটি কোন জিনিস নিয়ে বা পরিস্থিতি নিয়ে বিরক্ত হচ্ছে কি না মানুষ যখন বিরক্ত অনুভব করে তখন সে তার কপালে হাত রেখে এই ভাবনার প্রকাশ করে অন্যদিকে যখন মানুষ কোন জিনিস জানতে ইচ্ছা প্রকাশ করে তখন সে তার হাত থুতনির উপরে রেখে তার আঙ্গুলের ঊর্ধ্বমুখী অবস্থান রেখে এই ভাবনার প্রকাশ করে কান ঘষা আরেক ধরনের ইঙ্গিত যা মানুষের গতিবিধি অন্যের সামনে তুলে ধরে সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রেএই ধরনের আচরণ লক্ষ্য করা যায় এই ধরনের আচরণের উদ্দেশ্য হল বক্তার ভাষাগুলি কে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা কথা বলার সময় চোখ ঘষা বা চোখ উপর নিচ করে তাকানো অথবা চোখ বড় বড় করে দেখা মানুষের বিভিন্ন গতিবিধি যেমন কি মিথ্যা বলা বা নিজের প্রতি ব্যবধান সৃষ্টি করা ইত্যাদি ইঙ্গিত করে এখানে একটি ভিডিওর উল্লেখ করা হলো যারা চোখ ঘষার বিভিন্ন তাৎপর্য বর্ণনা করা হয়েছে কোন পরিস্থিতিতে বোঝার সময় মানুষের কথা বলার সাথে সাথে চালচলনও অনেক কিছু ভাবনা এবং মানসিকতার ইঙ্গিত করে সাধারণত মানুষ যখন কোন জিনিস পছন্দ করে না তখন সে দুই হাত দিয়ে তার চোখ ঢেকে এই ভাবনার ইঙ্গিত করে এ ধরনের আচরণ মানুষ সাধারণত কোন খারাপ জিনিস দেখলে বা ভীতসন্ত্রস্ত হলে এই প্রকার ইঙ্গিত করে থাকে সাধারণত মিথ্যে বলার সময় চোখে চোখ রেখে মানুষ কখনোই কথা বলতে পারে না কারণ সে অনুভব করে যে সে যা বলছে সেটি খারাপ এবং ভুল তাই সাধারণত মিথ্যে বলার সময় সে তার চোখ ঘষতে থাকে এ ধরনের আচরণ সাধারণত পুরুষ মানুষের ক্ষেত্রে নারীদের তুলনায় বেশি দেখা যায় সাংস্কৃতিক ক্ষেত্রে এ ধরনের আচরণ পুরুষ ও নারী ক্ষেত্রে বিভিন্ন প্রকার হতে পারে সাধারণ নারীরা চোখ ঘষতে পছন্দ করে না কারন তাতে তাদের সাজ নষ্ট হয়ে যায় কিন্তু চোখের এই ধরনের অঙ্গভঙ্গি অনেক কিছু ইঙ্গিত করে তাই আমাদের উচিত প্রত্যেকটি জিনিসকে খুব মনোযোগ দিয়ে নিরীক্ষণ করা আমি এই অধ্যায়ে এখানে হাত এবং আঙ্গুলের বিভিন্ন অবস্থান এবং গতিবিধির ব্যাখ্যা দিয়ে সমাপ্ত করতে চাই পরবর্তী অধ্যায়ে আমরা পায়ের এবং বসার বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে আলোচনা করব ধন্যবাদ